মনে করা যাক একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারে 4500225 ভোল্টেজ 50 হার্টজ 50 হার্টজ মানে ফ্রিকোয়েন্সি f 50 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে প্রতি টার্নে 15 ভোল্টের একটি আনুমানিক ইউনিট থাকতে হয় যা বর্গ মিটার প্রতি 14 ওয়েবারের সর্বোচ্চ ফ্লাক্স দিয়ে কাজ করে প্রাইমারি ও সেকেন্ডারি টার্ণগুলির সংখ্যা গণনা করুন কোরের ক্রস বিভাগীয় এলাকা এই দুটি জিনিস আমাদের নির্ধারণ করতে হবে সুতরাং প্রতি টার্ণে emf E1 N1 E2 N2 15 তাই দেওয়া হয়েছে N1 E1 15 যেটি E1 এর উপরেও V1 সুতরাং E2N2 15 যেভাবে এটি তৈরি করতে পারে সুতরাং এটি 450015 দেওয়া হয়েছে সুতরাং এটি 300 পাবে কারণ এটি প্রাথমিক দিক যেখানে 4500 ভোল্ট একইভাবে সেকেন্ডারি সাইড 2 25 ভোল্ট তাই N2 22515 তাই এটি 15 N2 হল 15 এখন আমরা জানি E1 444 ∅ m f N1 অতএব ∅ m শুধু E1 মান এবং এই সমস্ত মান রাখুন সুতরাং E1 হল 4500 তাই আমরা 00676 ওয়েবার পাব সুতরাং A আমরা জানি ∅ m A ফ্লাক্স ঘনত্ব সুতরাং A ∅ mB সর্বোচ্চ সুতরাং ∅ m সর্বোচ্চ ফ্লাক্স ঘনত্ব 14 ওয়েবার প্রতি মিটার2 দেওয়া হয়েছে সুতরাং এটি মূলত 00483 মিটার2 তাই 483 সেন্টিমিটার2 সুতরাং এখন পরবর্তী একটি ট্রান্সফরমার নো লোডে যখন ট্রান্সফরমার দুঃখিত ট্রান্সফরমার যখন ট্রান্সফরমার লোড হয় তাই প্রথমে এই ট্রান্সফরমারটি লোডে সুতরাং প্রথমে কখন এই সার্কিটটি আঁকতে প্রথমে এর মধ্য দিয়ে যাবেন তারপর দেখা যাবে সুতরাং আমরা যদি এটি আঁকতে পারি যাকে সার্কিট বলে সুতরাং এটি প্রাথমিক দিক এবং এটি দ্বিতীয় দিক লোড সংযুক্ত একটি লোড সংযুক্ত এখন আমাদের চৌম্বক সার্কিট লুপ থেকে এই R1 এবং X1 এই দুটি তাই একটি রোধ এবং অন্যটি ওইয়াইনডিং এর রিঅ্যাকটেন্স এই দুটি রোধ আমরা এখানে রাখি যেহেতু আমরা এখানে কিছুই নেই সুতরাং এটিকে E1 বলে E2 উপেক্ষা করে এই সমস্ত E2 উপেক্ষা করে যখন E1 এটি ম্যাগনিটিউড ওয়াইজ V1 E1 কিন্তু যখন এটি লোড করা হয় তখন এটি R1 X1 সুতরাং এটি ভোল্ট যেন এটি একটি আদর্শ ট্রান্সফরমার R1 X1 এখানে তাই এটি V1 এটি কি E1 এবং এটি V1 এবং অ্যারো টিপ্স মানে এটি ধনাত্মক দেখাচ্ছে এবং একইভাবে এখানে একটি লোড রয়েছে সেখানে Z L হল লোড এবং এটিও লোড জুড়ে বুলেট ভোল্টেজ V2 এবং এই R2 এবং X2 এটি সেকেন্ডারি সাইড ছিল যে রেজিসটেন্স এবং রিঅ্যাকটেন্স সুতরাং সেই ক্ষেত্রে এত আগে কোনও লোডের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেকেন্ডারিতে কোনও কারেন্ট প্রবাহিত হয়নি বলেই আমরা দেখেছি এবং শুধুমাত্র প্রাইম হল যা কল যা শুধুমাত্র প্রাথমিক দিক এবং বিকল্প ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং এই নো লোড কারেন্ট হ্যাঁ এটাই যে কারেন্ট I0 খুব ছোট যাকে বলা হয় এক্সাইটিং কারেন্ট এর দুটি উপাদান রয়েছে একটি মূল লসের জন্য দায়ী আরেকটি চুম্বকীয় উপাদানের জন্য যা শক্তি উৎপাদনের জন্য দায়ী এখন এই ক্ষেত্রে এটি লোডের সাথে সংযুক্ত এখন কিছুতে যাওয়ার আগে তাই এটি হল N1 টার্ণ এবং এটি হল N2 টার্ণ প্রাইমারি ও সেকেন্ডারি উইন্ডিং এবং এই ভোল্টেজটি হল E1 এবং এই ভোল্টেজটি হল E2 E1 এবং E2 ভোল্টেজ মূলত বলতে পারে এই ভোল্টেজের আদর্শ ট্রান্সফরমার সুতরাং এখন যদি প্রয়োগ করা হয় যে চৌম্বকীয় সার্কিট শুরু হয়েছে হাতের নিয়ম মনে করো এই কারেন্টের দিকটি নেওয়া হয়েছে এটা স্পষ্ট করা যাক সুতরাং এই কারেন্টের দিকটি নেওয়া হয় সুতরাং কারেন্টের প্রবাহের দিকে একটি কন্ডাক্টর ধরলে টার্মটি আপ দেখতে পাবেন সুতরাং এই দিক থেকে ফ্লাক্স প্রবাহের দিক হবে ∅ সুতরাং যেহেতু লোড সংযুক্ত তাই কারেন্ট এভাবে প্রবাহিত হবে তাই আবার যদি কন্ডাক্টরকে কারেন্টের দিকে পাক দেওয়া হয় তবে এটিও এইভাবে হবে তার মানে কার্যকর ফ্লাক্স প্রবাহ হ্রাস পাবে সুতরাং সেই ক্ষেত্রে আসলে কি ঘটছে যে emf উত্পাদন এই এক বলে এই এক এটা দুঃখিত emf নয় mmf mmf উত্পাদিত এই এক হবে N1 I1 এবং এটি N2 I2 হবে আসলে এটি হবে N1 I1 N2 I2 এর এটি এরকম কিছু এটি এরকম কিছু এটাকে স্পষ্ট করা যাক ধরুন আমার কাছে এই ট্রান্সফরমার আছে আমার কাছে আছে যে এটি একটি ট্রান্সফরমার প্রতীক আমার কাছে ট্রান্সফরমার আছে বলুন এটি কারেন্ট I1 ধরুন এটি আমার এটি ট্রান্সফরমার এবং এখানে আসলে প্রবাহিত কারেন্ট হল উদাহরণ স্বরূপ I1 এবং ট্রান্স এখানে এটি N1 এবং এটি সেকেন্ডারি সাইড প্রাইমারি সেকেন্ডারি সাইড এবং এখানেও কারেন্ট বলুন এটি I1 টার্ণ এটি হল N2 এবং বলুন কারেন্ট এখানে এটি I2 তাই আমি শুধু প্রবেশ নিচ্ছি এখানে একটি বিন্দু রাখুন একটি আদর্শ ট্রান্সফরমারের জন্য এখানে একটি বিন্দু রাখুন তাহলে এই দিকে I1 N1 এবং এই দিকে N2 I2 বিক্রিয়া ∅ mmf দেখতে পাবেন যেভাবে আমরা এটি করেছি যেটিকে বলে যে উভয় কারেন্ট প্রবেশ করছে যেটি চৌম্বকীয় সার্কিটকে বিন্দু দিয়ে যা কিছু অধ্যয়ন করেছে অন্যভাবে যদি তা করা হয় তবে এই দুটিকে যোগ হিসাবে দেখাবে কারণ এই অনুসারে হাতের নিয়ম প্রয়োগ করুন যদি তা করা হয় তবে একটি আদর্শ ট্রান্সফরমারের জন্য রিঅ্যাকটেন্স হল অনুমানের দিকে তাকান যা বল প্রয়োগ করে রিঅ্যাকটেন্স R 0 যদি তাই হয় তাহলে এর মানে N1 যাকে I1 N1 I2 N2 0 বলে তার মানে আমাকে এটা পরিষ্কার করা যাক তার মানে I1 N1 N2 I2 মানে I1 এবং I2 সেখানে অ্যান্টি ফেজ থাকবে N1 N2 এর সাথে ধ্রুবক ঘুরবে এবং I1 এবং I2 হবে একটি অ্যান্টি ফেজ সুতরাং এই এক উপায় আরেকটা এইটা আর আরেকটা এইটা যে কেন সেটাই এমন সুতরাং যদি আমারা এখানে একটি বিন্দু রাখি যদি কারেন্টের দিক এভাবে এবং এইগুলি সুতরাং N1 I1 N2 I2 মানে সেখানে অ্যান্টি ফেজে তার মানে এই কারণেই কারেন্টের দিক এইভাবে যে এই লোডের দিকে যাচ্ছে সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক তাই ট্রান্সফরমার লোড হচ্ছে কেন এই বলে অতএব এখন এই সমতুল্য সার্কিটটি আসলে আমরা দেখেছি যে উপরে আছে পরে এটির মধ্য দিয়ে যেতে পারে তবে মুখ থেকে যা বলা হোক না কেন শুধু লিখুন শুনুন এই বিষয়ে সুতরাং R1 এবং X1 হল প্রাইমারি সাইড রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স এবং এটি আসলে আমরা বলতে চাচ্ছি যে Ic এবং Im এই প্রাথমিক দিকটি হল আমরা বিকল্প সরবরাহ করছি সুতরাং এই Ic কারেন্ট যাকে একটি কোর লস উপাদান বলে তাই এটিকে একটি তুল্য রোধ হিসাবে গণ্য করা যেতে পারে অনুরূপভাবে ম্যাগনেটাইজিং কারেন্ট Im নো লোড ফ্লাক্স তৈরি করে তো এটাকে একটি ইনডাকটেন্স দিয়ে বর্ণনা করা যেতে পারে তাই এবং এই কারেন্ট Io সুতরাং এর মানে এই দুটি একটি সমান্তরাল সার্কিটের জন্য সুতরাং এটি দেয় যে Io Ic j Im এবং এই হল সেকেন্ডারি সাইড যে R2 এবং X2 এবং এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল এই যে ফেরোম্যাগনেটিক মেটিরিয়াল প্রাইমারি শেষ সেকেন্ডারি এবং এই হল লোড এবং এই ভোল্টেজ যে লোড ছিল V2 হয় যে কেউ অ্যারো মানে তাত্ক্ষণিক পোলারিটি এবং এটি হল এবং এই টার্ণ এটি N1 টার্ণ একটি N2 টার্ণ এখন আমি ক্লিয়ার করছি এখন এখান থেকে কারেন্ট এখান থেকে উৎস থেকে সরবরাহ করা হচ্ছে I1 কিন্তু কারেন্টের অংশ যে I0 এখানে যাচ্ছে I0 Ic j Im তবে হ্যাঁ কারেন্ট হল I2 মানে আমি এমন কিছু ফিগার করেছি যে I1 I0 I2 সুতরাং এই ক্ষেত্রে কি ঘটবে এই কারেন্ট প্রাইমারি উইন্ডিং এর মধ্য দিয়ে যাচ্ছে এর আগে আমি I1 I ওয়ান দেখেছি কারণ আদর্শ স্থানান্তরের জন্য এই সমস্ত জিনিসগুলি উপেক্ষিত এখন এই কারেন্ট I2 N1 অনুযায়ী আমাদের এই জিনিসটি হল I2 N1 mmf এই জিনিসটি I2 N2 সুতরাং I2 যখন নিউমেরিক্যাল সমাধান করবেন তখন এটি N2 N1 I2 হবে আমরা এটি করব কিন্তু আমাদের ব্যাখ্যায় যা কিছু ছিল তা আসলে আসা উচিত ছিল I2 N1 I2 N2 সুতরাং শুধু অ্যান্টি ফেজে মানে I2 একটি I2 আসলে অ্যান্টি ফেজে এই I0 অবহেলিত তারপর I2 I1 তাই আমি N1 I1 এবং একটি আদর্শ ট্রান্সফরমার থেকে লিখেছি সুতরাং তার মানে mmf এই সাইডের প্রাইমারি সাইড অবশ্যই সেকেন্ডারি সাইডের mmf এর সমান হতে হবে কারণ এই সাইনের ম্যাগনিটিউড আসবে এবং এই সাইডটিও আমি বলেছি তাহলে এর মানে হল আমি যখন ফাসার ডায়াগ্রাম আঁকব তখন এই I2 এবং এই I2 অ্যান্টি ফেজে থাকবে যা ফেজ শিফটের 180 ডিগ্রি পার্থক্য সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি যে E1 N1 d ∅ dt সুতরাং E1 এতটুকু জানুন এটি আমরা ইতিমধ্যেই দেখেছি ইতিমধ্যে আমরা চৌম্বকীয় সার্কিটেও দেখেছি আমরা একটি বা দুটি সংখ্যাসূচক সমাধান করেছি সুতরাং এটি E1 এর মধ্যে E2 আগে এই জিনিসটি দেওয়া হয়েছে এখন যদি ফেজার ডায়াগ্রামটি দেখি তাহলে আমাকে জুম কমাতে দিন সুতরাং যদি ফেজার ডায়াগ্রামটি দেখেন প্রথমে এক বা দুটি জিনিস আমাকে বলতে দিন এটি কিছুই নয় ওখানে যেভাবে ছিল আমি এটা বানিয়েছি এটাও কিছু হবে না এইটাও কিছু হবে না যদি কেটে যায় সুতরাং এই ক্ষেত্রে আমি এটি পরিষ্কার করি যে V1 এবং E1 ব্যালেন্স হারিয়ে গেছে কারণ এটি লোড করা হয়েছে সেকেন্ডারি সাইড লোড হয়েছে এবং V1 যদি দেখুন সার্কিটটি প্রথমে এটা এখানে ব্যাখ্যা করা যাক সুতরাং V1 অর্থাৎ E1 তাহলে এটি হল I1 R1 এবং এটি একটি 90 ডিগ্রি এর সাথে এটি 90 ডিগ্রি কারণ এটি বিক্রিয়া তাই I1 R1 তাই এটি V1 সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক সুতরাং যদি শুধু ধরে রাখুন সুতরাং যদি দেখুন সার্কিট যদি দেখুন এই সার্কিট যদি দেখুন এই সার্কিট তাই হ্যাঁ যদি আমরা এই ফেজার ডায়াগ্রামটি আঁকি সুতরাং V1 হবে যখন আদর্শ ট্রান্সফরমার V1 E1 এর জন্য আগে V1 নিচ্ছেন কিন্তু এখন এই R লোড হয় কারণ ট্রান্সফরমার লোড হয় সেকেন্ডারি সাইড লোড হয় সুতরাং R1 I1 R1 j I1 X1 ট্রান তাই এই কারণেই V1 E1 I1 R1 j I1 X1 এই কারণেই এই ফেজার ডায়াগ্রাম যাকে এই ফেজার ডায়াগ্রাম বলে V1 E1 I1 R1 j I1 X1 এটি এই এক এবং দ্বিতীয় বিষয় হল যে এটি দেখুন যদি এই দেখুন যে I1 I2 I0 কখন এটি সার্কিট ডায়াগ্রাম দেখতে পাবেন এখন এটি হল Io যে নো লোড কারেন্ট এবং এটি হল I2 এবং এটি হল I1 কিন্তু I2 এবং I2 সেকেন্ডারি কারেন্ট অবশ্যই অ্যান্টি ফেজ হতে হবে সুতরাং যে কেন এই এক I2 যে এখানে লেখা আছে এই I2 আসলে সামান্য এটা যদি এই জিনিস ধরুন যদি এটি থাকে যদি এটি থাকে যদি এই I2 হয় তাহলে কি কল তাহলে এই এক এই এক I2 হবে তারা অ্যান্টি ফেজে থাকবে সেই কনভেনশনের কারণে সুতরাং এই কারণেই এটি I2 এবং এটি হল I2 I2 এখানে আঁকা হয়েছে এই ফেজারটি হল I2 এই ফাসারটি হল I2 সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক অতএব সেকেন্ডারি সাইডে তাই E2 হবে যদি দেখা যায় E2 হবে V2 I2 R2 j I2 এটা যদি প্রয়োগ করি তবে আমরা কেবল আমাকে এটি পরিষ্কার করি যদি সার্কিটে K v l প্রয়োগ করি যদি এই সার্কিটে K v l প্রয়োগ করি সুতরাং এটি হল E2 এটি হল E2 এই সার্কিটেও এটি E1 এটি হল E2 এবং এটি হল সুতরাং K v l প্রয়োগ করলে কি কল করলে E2 হবে এটি হল I2 R2 j I2 X2 এবং V2 সুতরাং সেটি হল r E2 V2 I2 R2 j I2 X2 সুতরাং শুধু K v l প্রয়োগ করুন এখানে K v l প্রয়োগ করুন সুতরাং তার মানে এই যে E2 V2 I2 R2 এবং এই I2 X2 এই কোণটি এই কোণটি 90 ডিগ্রি হবে এই কোণটি 90 ডিগ্রি হবে এবং ফলস্বরূপ এই ভোল্টেজ ড্রপ হবে I2 Z 2 একইভাবে এখানেও এই অংশটি হবে I2 I1 Z 1 এবং এই বর্তমান I1 কারেন্ট আমি বলেছিলাম এটি হবে I0 ফেজার যোগ I2 এবং V1 এবং I1 এর মধ্যে কোণ হবে বলুন এই কোণটি ∅ 1 এবং একইভাবে I2 এবং V2 এর মধ্যে কোণ এই কোণ ∅ 2 এটি এখানে দেখানো হয়েছে এটি ∅ 2 শুধুমাত্র জিনিসটি হল এই অংশটি কিছুই নয় এই অংশটি কিছুই নয় কিন্তু একইভাবে এই অংশটি কিছুই নয় সুতরাং আমি আশা করি I2 এবং I2 এন্টি ফেজে আছে সুতরাং আমি আশা করি যে এবং এটি ফ্লাক্স ∅ রেফারেন্স ফাসারের আগের মতোই সুতরাং এই ফেজার ডায়াগ্রাম কোন লোড উপর স্থানান্তর আমি এই ফেজার ডায়াগ্রাম ধরে রাখা এটা কি বলা এই বলতে বুঝতে আশা করি সুতরাং কোন বিভ্রান্তি কোন বিভ্রান্তি থাকা উচিত নয় যে আছে যখন এটি এখন লিখুন তখন সেখানে আছে যখন ট্রান্সফরমারটি লোড করার সময় আমি যা বলেছিলাম তা সেকেন্ডারি উইন্ডিংয়ে একটি কারেন্ট I2 প্রবাহিত হবে সেকেন্ডারি mmf I2 N2 একটি সেকেন্ডারি ফ্লাক্সের সেট যা ফ্লাক্স উত্পাদন প্রাথমিক mmf কমাতে থাকে তার মানে এটি আসলে প্রাইমারি mmf যাই হোক না কেন এটি I2 N1 এবং এটি সেকেন্ডারি mmf I2 N2 আর যেটা ব্যবহার করুন সেটাই ব্যবহার করুন হাতের শাসন করুন এবং তারপর ফ্লাক্সের দিক দেখবেন এবং তারপর দেখবেন তাই সেই কার্যকরী প্রবাহ কমানোর চেষ্টা করবেন এটাই এখানে লেখা হয়েছে ম্যাগনেটিক সার্কিট থেকে হাতের নিয়ম প্রয়োগ করুন কারেন্টের প্রবাহের দিক থেকে পরিবাহী ধরুন এবং শব্দটি প্রবাহের দিক হবে সুতরাং I2 N2 একটি সেকেন্ডারি ফ্লাক্সের সেট যা প্রাথমিক mmf দ্বারা উত্পাদিত ফ্লাক্স কমাতে থাকে ফলস্বরূপ E1 হ্রাস পায় এবং V1 এবং E1 এর মধ্যে ভারসাম্য আর থাকবে না তাই লোডের সময় সেকেন্ডারি mmf এর উপস্থিতি আসলে একটি প্রাইমারি mmf উৎপাদনের প্রয়োজন হয় সমান মাত্রায় কিন্তু বিপরীত দিকে যা N1 I2 যে যাকে N2 I2 বলে যদি I0 উপেক্ষিত হয় তাহলে I2 I1 এর পরে ট্রান্সফরমার নির্মাণের সামান্য কিছু দেখবো তো এটা আমি একটা বই থেকে নিয়েছি সুতরাং সাধারণত যে যাই হোক না কেন আমরা সংখ্যাসূচক এবং অন্যান্য জিনিস যা কিন্তু খুব সমতুল্য সার্কিট সমাধান কিন্তু যদি দেখুন যে কম যেটি এটি কোর এটি কোর টাইপ ট্রান্সফরমার যে কম ভোল্টেজের ওয়াইন্ডিং একটি উপরে যে উচ্চ ভোল্টেজ উইন্ডিং কিভাবে তারা সেখানে থাকে এবং এটি লেমিনেটেড কোর যে বাস্তব যে বাস্তব ট্রান্সফরমার এবং যদি শেল টাইপ ট্রান্সফরমার থাকে তবে তা সন্ধান করলে লো ভোল্টেজ ওয়াইন্ডিং এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং পাওয়া যাবে তারপর লো ভোল্টেজ ওয়াইন্ডিং এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং সুতরাং এই দুই প্রকার ভিন্ন দুই ভিন্ন ধরনের নির্মাণ শুধু একটা কথা একটাই বলবো যে কোন বই পড়ুন এবং দেখুন কোর টাইপ এবং শেল টাইপের মধ্যে পার্থক্য কি প্রধান পার্থক্য এটি এখানে উপস্থিত হওয়া উচিত আমি এটিকে এড়িয়ে যাচ্ছি সুতরাং এই ক্ষেত্রে এই ধরনের নির্মাণ করা হয় কারণ এটি কোর টাইপ এবং শেল টাইপ লো এবং হাই ভোল্টেজ উইন্ডিংগুলি ক্ষত হয় যেমন ফুটো ফ্লাক্স কমাতে দেখানো হয়েছে এবং একইভাবে পাওয়ার ট্রান্সফরমারের জন্য যা সম্ভবত বেশ কয়েকটি MVA রেট করা হয়েছে এবং 50 হার্টজ বা 60 হার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করছে যা USA আসলে এটি 60 হার্টজ এবং 50 হার্টজ বা 60 হার্টজ উভয়ই জাপানে রয়েছে ব্যবহৃত মূল উপাদান সাধারণত স্তরিত সিলিকন ইস্পাত হয় ল্যামিনেশন আসলে এডি কারেন্ট কমায় তাই লেমিনেটেড এবং সিলিকন স্টীল হিস্টেরেসিস ক্ষতি কমিয়ে রাখে এবং বড় পাওয়ার ট্রান্সফরমারগুলি পাওয়ার স্টেশনের প্রধান বিতরণ ব্যবস্থা এবং শিল্প সরবরাহ সার্কিটে ব্যবহৃত হয় সুতরাং ছোট পাওয়ার ট্রান্সফরমারের অনেকগুলি অ্যাপ্লিকেশন রয়েছে উদাহরণ ওয়েল্ডিং এবং রেকটিফায়ার সাপ্লাই সহ তারপর ঘরোয়া বেল সার্কিট ইম্পোর্টেড ওয়াশিং মেশিন এটা মানে ছোট পাওয়ার ট্রান্সফরমারের জন্য অনেক কিছু আছে এখন তাহলে আরেকটি বিষয় এটি শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য কভার করবে না কয়েক মিলি ভোল্ট অ্যাম্পিয়ার থেকে R20 ভোল্ট অ্যাম্পিয়ারের বেশি না হওয়া অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারের জন্য এবং প্রায় 15 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিতে কাজ করে ছোট কোরটিও স্তরিত সিলিকন স্টিল অ্যাপ্লিকেশন অডিও অ্যামপ্লিফায়ার সিস্টেম দিয়ে তৈরি এটি শুধুমাত্র সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে এটি অধ্যয়ন করবে না রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার এটি মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি অঞ্চলে কাজ করে হয় এবং এয়ার কোর একটি ফেরাইট কোর বা একটি ডাস্ট কোর থাকে সুতরাং ফেরাইট একটি সিরামিক উপাদান যা সিলিকন ইস্পাতের মতো চৌম্বকীয় বৈশিষ্ট্যযুক্ত তবে উচ্চ প্রতিরোধ ক্ষমতা রয়েছে ডাস্ট কোরে কার্বনাইল আয়রন বা কল পারম্যালয়ের সূক্ষ্ম কণা থাকে যা নিকেল এবং আয়রন অ্যাপ্লিকেশন রেডিও এবং টেলিভিশন রিসিভার এখন পরবর্তী এই ট্রান্সফরমার সাধারণত এনামেল ইনসুলেটেড কপার বা অ্যালুমিনিয়ামের উইন্ডিং যদি কলেজের প্রথম বর্ষের ল্যাবে গিয়ে দেখা যায় যে ট্রান্সফরমারের উইন্ডিং খোলা ট্রান্সফরমার এবং ছোট ট্রান্সফরমার যেটা এয়ার কুলিং করা এবং বড় ট্রান্সফরমারে ওয়েল কুলিং করা একটি বিশাল অধ্যায় ট্রান্সফরমারগুলির জন্য বৈদ্যুতিক প্রকৌশলে তাই কিছু সাধারণ ধারণা দেওয়ার জন্য এখন একটি ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট কারণ আমরা ট্রান্সফরমার দেখেছি কিন্তু আমাদের ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট পেতে হবে কারণ একটি সমতুল্য ট্রান্সফরমার বা সমতুল্য ট্রান্সফরমারের জন্য কীভাবে সমস্যাটি সমাধান করা যায় তা সমাধান করতে হবে তার জন্য আমাদের একটি ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট জানতে হবে সুতরাং সাধারণত কি ঘটেছে যে যখনই দেখুন যে যখনই একটি ট্রান্সফরমার কি কল লোড হয় তাই লোড মানে এটি লোড মানে বলুন ইন্ডাকটিভ লোড সুতরাং সাধারণত কি ঘটেছে যে যখনই দেখুন যে যখনই একটি ট্রান্সফরমার কি কল লোড হয় তাই লোড মানে এটি লোড মানে বলুন ইন্ডাকটিভ লোড এবং এটি হল R1 X1 প্রাথমিক সাইড রোধ V1 হল সাপ্লাই ভোল্টেজ এবং এর মাধ্যমে কারেন্ট হল I0 যা হতে পারে কল যা নো লোড কারেন্ট এবং এই কারেন্ট I1 I1 I0 I2 যা ফেজার এবং এই স্রোত এই দিকটিকে আমরা বলতে পারি I1 I2 আমরা এটিকে I1 বলতে পারি সুতরাং I2 সুতরাং এবং এটিও R2 X2 যার মানে এই ওয়াইডিংএ কিছুই নেই সেখানে আদর্শ ট্রান্সফরমার সুতরাং এই অংশগুলিকে আদর্শ ট্রান্সফরমার বলা হয় তাহলে এর মানে হল এই ক্ষেত্রে E1E2 N1N2 হল একটি আদর্শ ট্রান্সফরমার যেন ট্রান্সফরমার থেকে সবকিছু বের করা হয় দুটি উইন্ডিং দ্বারা উপস্থাপন করা হয় সুতরাং এটি E1 E2 সুতরাং এই অংশে এই কারণেই এই অংশে লাইন দ্বারা আদর্শ ট্রান্সফরমার দ্বারা দেখানো হয়েছে এবং এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল I2 এবং এই কারেন্ট হল I1 এবং এটি হল I2 সুতরাং এখন আমাদের যা করতে হবে তা হল আমাদের একটি সমতুল্য সার্কিট তৈরি করতে হবে হয় এটি এই সমস্ত প্যারামিটারগুলিকে এই সমস্ত প্যারামিটারগুলিকে প্রাথমিক দিকে নিয়ে আসবে এটি একটি উপায় বা এই সমস্ত পরামিতিগুলিকে এর যে কোনও একটিতে গৌণ দিকে নিয়ে আসবে তাহলে কে সেকেন্ডারি প্যারামিটারকে প্রাইমারি সাইডে নেবে তো এটা কিভাবে করবে সুতরাং তাহলে এটি একটি আদর্শ ট্রান্সফরমার যেভাবে আমরা সবকিছু উপস্থাপন করেছি এটি এই E1 E2 এটি একটি আদর্শ ট্রান্সফরমার যা এখানে লেখা হয়েছে সুতরাং একটি ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট যা আমাদের কাছে এটির জন্য রয়েছে এটি আমরা অনেক সমস্যার সমাধান করি আমাদের সবকিছুকে এক দিকে নিয়ে আসতে হবে যা প্রাথমিক দিক বলে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটকে সেকেন্ডারি রেজিস্ট্যান্স স্থানান্তর করে সরলীকৃত করা যেতে পারে এবং রিঅ্যাকটেন্সটি এমনভাবে প্রাথমিক দিকে করা হয় যাতে E2 থেকে E1 এর অনুপাত মাত্রা বা পর্যায়ে প্রভাবিত না হয় তার মানে এটি যেন একটি আদর্শ ট্রান্সফরমার সুতরাং E1 E2 এই শো কখনও প্রভাবিত হবে না R2 X2 পাশাপাশি এই লোডটিও প্রাথমিক দিকে রূপান্তরিত হবে এখন যদি তা করা হয় তাহলে প্রতিরোধ R2 প্রতিস্থাপন করা যেতে পারে প্রাথমিক সার্কিটে একটি অতিরিক্ত রেজিস্ট্যান্স R2 সন্নিবেশ করানো যেতে পারে যেমন কারেন্ট বহন করার সময় R2 তে শক্তি শোষিত হয় যা গৌণ প্রবাহের কারণে R2 তে উদাহরণস্বরূপ এই সার্কিটটি নেওয়া যাক উদাহরণস্বরূপ আমি এটিকে এই দিকে আনতে চাই এই পাশের পাওয়ার গ্লাসটি বর্তমান মাত্রা হবে এটি হল I22 এর মাত্রা হল R2 থেকে এটি একটি পাওয়ার গ্লাস এখন যদি আমি এই সরবরাহের অনুরূপ যে সমতুল্য রোধ করতে চাই তাহলে প্রাথমিক দিকে কি কল হবে ধরুন আমার এখানে একটি প্রতিরোধ আছে এবং ধরুন এই মান হল R2 অতএব এই পার্শ্ব ক্ষতি আসলে R2 সেখানে I2 2 হবে সুতরাং এই লস এবং এই I2 2 R2 লস উভয়কেই সমান হতে হবে যাতে আমি এর সমতুল্যের মান পাব যেমন E1 E2 অনুপাতকে কী বলা হয় সবকিছু একই থাকবে শুধুমাত্র জিনিসটি হল আমাদের একটি রেজিস্ট্যান্স সন্নিবেশ করাতে হবে যা আমাদের সমতুল্য R2 এর উপর খুঁজে বের করতে হবে যেখানে এই R2 এর ক্ষতি I2 2 I2 2 R2 এটি শুধুমাত্র আমরা স্থানান্তর করার উপর ভিত্তি করে একই হতে হবে সুতরাং যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে I2 2 R2 I2 2 R2 যে R2 I2 2 এর উপরে I2 2 R2 যে I2 I2 যাকে 2 R2 বলে এখন এই থেকে এবং এখন I2 I2 N1 N2 কারণ এই ডায়াগ্রাম থেকে এই এই এক এই ট্রান্স এর জন্য এই ট্রান্স অনুপাত হল N1 এবং এই ট্রান্স অনুপাত হল N2 এবং এখানে কারেন্ট হল I2 অতএব এটিকে I2 N1 বানাতে পারে যা প্রাথমিক দিকের mmf গৌণ দিকের mmf যা N2 N2 I2 সুতরাং এটি I2 এবং এই N2 এ সুতরাং N2 I2 কিভাবে I2 N1 করবেন এর মানে I2 I2 N2 N1 বা I2 I2 N1 N2 সুতরাং এখানে যা লেখা হয়েছে তার মানে এখানে I2 I2 N1 N2 অতএব N1 N2 2 R2 প্রতিস্থাপন করুন কিন্তু আমরা আগে দেখেছি যে K আমরা আগে দেখেছি K ট্রান্স অনুপাত N1 N2 অতএব R2 হবে K 2 R2 একইভাবে যেভাবে বিক্রিয়াও স্থানান্তরিত হতে পারে তাই X2 ও K 2 X2 হবে সুতরাং যদি তাই হয় তাহলে R2 L 2 R2 এবং X2 K 2 X2 সুতরাং এখন এই দিকটি যা সেকেন্ডারি দিকটিকে একটি রেজিসটেন্স বলে এবং সমতুল্যটিকে প্রাইমারি দিকে স্থানান্তরিত করে কিন্তু এটি একটি আদর্শ ট্রান্সফরমার কিন্তু লোড R L X L আছে V2 আছে সুতরাং সেই ক্ষেত্রে কি হবে এই জিনিসটি এখানে স্থানান্তরিত হয়েছে সুতরাং প্রাথমিক বা মাধ্যমিক দিক V2 এখন E2 V2 সমান V2 E2 V2 সমান V2 E2 সুতরাং V2 হল V2 E2 কারণ এই সমস্ত জিনিস এখানে স্থানান্তর করা হল V2 হল R L এবং X L জুড়ে ভোল্টেজ যা কেউ করতে পারে একটি প্রাথমিক দিক বা সমতুল্য তাহলে এই V2 এর প্রাথমিক দিকের সমতুল্য ভোল্টেজ কী হবে কিচ্ছু হবে না তবে কি যে কলে KV2 প্রাথমিক দিকে আসবে সুতরাং সেই ক্ষেত্রে এবং এই R L এবং X L একইভাবে এটিকে প্রাথমিক দিকে নিয়ে আসতে পারে R L এছাড়াও R L বানাতে পারে X L হবে X L যা প্রাথমিক দিকেও স্থানান্তরিত হতে পারে যদি তাই হয় অনুরূপভাবে যদি তাই হয় তাহলে দেখুন এই যে E1 E2 N1 N2 এবং E2 V2 জানুন সুতরাং E1 V2 K অতএব E1 K V2 তার মানে এই সাইড মানে এই সাইড ভোল্টেজ ট্রান্সফর্মেশন হবে KV2 কারণ এটা আদর্শ ট্রান্সফার এই ট্রান্স রেশিও হল N1 এটা হল N2 E1E2 N1N2 যেটা E1E2 N1N2 কিন্তু E2 V2 কারণ এই জিনিসটি এই দিকে রূপান্তরিত হয়েছে E2 V2 এর মানে R1 V2 K N1 N2 K অতএব E1 K V2 এবং আমাকে এটা পরিষ্কার করা যাক এবং যখন এই R L এবং X Lকে এই দিকে রূপান্তরিত করুন তখন এটি হবে R L K 2 একইভাবে এটি X L K 2 হবে যেভাবে এটিকে রূপান্তরিত করেছে সেটি হল R L এবং এটি হবে X L সুতরাং আমাকে এটা পরিষ্কার করা যাক সুতরাং এই ক্ষেত্রে এই R L K 2 R L এবং X L K 2 X L আমি বলেছিলাম এবং E1 কে K V2 দ্বারা উপস্থাপন করা যেতে পারে এটি E1 এটি লোড জুড়ে K V2 ভোল্টেজ দ্বারা প্রতিনিধিত্ব করা যেতে পারে তো এটা আসলে ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট তাহলে আমরা কি করলাম আমরা সমস্ত সেকেন্ডারি প্যারামিটারকে প্রাইমারি সাইডে রূপান্তর করি এবং এটি হল V1 এটি এই একটি প্রাইমারি যাকে প্রাইমারি সাইট প্যারামিটার বলা হয় এটিকে প্রাইমারি সাইড প্যারামিটারও বলে এবং সেকেন্ডারি সাইড ট্রান্স রেশিও বা ট্রান্সফরমেশন রেশিওর মাত্র 2 কে ট্রান্সফর্মগুণ করে যা K 2 R2 K 2 X2 এবং এটি K 2 এর মানে হল সমস্ত প্যারামিটার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সকে গুন করতে হবে K 2 এবং এই K V2 হওয়া উচিত সুতরাং সংখ্যাগত দিক থেকে এটি মনে রাখতে হবে কিন্তু প্রশ্ন হল এই I0 কারেন্ট আসলে এই I0 কারেন্ট সম্পূর্ণ লোড কারেন্টের তুলনায় খুবই ছোট সাধারণত 3 থেকে 5 শতাংশ সুতরাং এই ধরণের সিরিজ সমান্তরাল সার্কিট তৈরি করলে এটি সহজ হবে না r এর জন্য সময় লাগবে গণনার জন্য নিউমেরিক্যাল সমাধানের জন্য কী প্রয়োজন সুতরাং সেক্ষেত্রে আমরা কী করব আমরা এই শাখাটি করব আসলে অনেক নির্ভুলতা না হারিয়ে এই শাখাটি এখানে কোথাও রাখব আমরা এখানে কোথাও রাখব আমরা এখানে কোথাও রাখব এবং এই শাখাটি এখান থেকে সরিয়ে ফেলবে এবং এটি হবে I0 সুতরাং সহজ গণনার জন্য ত্রুটি খুব কম হবে যদি আমরা তাই করি তাহলে এই সার্কিট যে I0 হল ফুল লোড কারেন্টের 3 থেকে 5 শতাংশ যেখানে সার্কিটগুলি এরকম দেখায় তাহলে এর মানে হল যেটা আনা হয়েছে তার মানে হল শুরুতে এটা হল I1 এবং এই I0 হচ্ছে সেই ক্ষেত্রে I1 I0 I2 সুতরাং R1 এবং এটি হল মোট প্রতিরোধের R1 K 2 R2 মোট রোধের লোড আমরা বিবেচনা করছি না লোডটিকে আলাদা রাখলে X1 K 2 হল খুবই প্রাথমিক এবং মাধ্যমিক সমতুল্য রোধ তাই Re RE1 বরং R1 K K 2 X2 এর 2 R2 XE1 X1 K সুতরাং এটি একটি আনুমানিক সমতুল্য সার্কিট এবং এই পাশের ভোল্টেজ হবে V2 যেটি বলুন K V2 এবং এটি সরবরাহ ভোল্টেজ সুতরাং যদি তাই হয় তাহলে এটি প্রাথমিক হিসাবে উল্লেখ করা আনুমানিক সমতুল্য সার্কিট RE1 এটি একটি XE1 এটি একটি এই মানটিকে প্রাথমিক দিকে উল্লেখ করা হয় কারণ আমরা এটিকে প্রাথমিক দিকে নিয়ে এসেছি এবং একইভাবে R L 1 K 2 R L এবং X L1 K 2 X L যে লোড প্যারামিটারগুলিকে প্রাথমিক হিসাবে উল্লেখ করা হয়। যদি অন্য জিনিসগুলি নিয়ে আসে তবে ধরুন আমি এটিকে সেকেন্ডারি দিকে নিয়ে যেতে চাই প্রাইমারি প্যারামিটার যা rpm সবকিছু সহ অনেক কিছু পরিবর্তন হবে সুতরাং সেক্ষেত্রে R2 R1 K 2 হওয়া উচিত ছিল এটি X2 X1 K 2 হওয়া উচিত ছিল একইভাবে R LK 2 হওয়া উচিত ছিল এবং X LK 2 হওয়া উচিত ছিল যদি এটি গৌণ দিকে উল্লেখ করা হয় একইভাবে ভোল্টেজও পরিবর্তিত হবে K এর গুণের পরিবর্তে ভাগ করা উচিত ছিল K সুতরাং আমি নিউমেরিক্যাল সমাধান করব সুতরাং একটি ছোট একটি সহজ উদাহরণ নিন একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাথমিক দিকে 2000টি এবং সেকেন্ডারি দিকে 800টি বাঁক রয়েছে এর নো লোড কারেন্ট 02 ল্যাগিং এর পাওয়ার ফ্যাক্টরে 5 অ্যাম্পিয়ার কারণ নো লোড পাওয়ার ফ্যাক্টর খুবই খারাপ সুতরাং উইন্ডিংগুলিতে ভোল্ট ড্রপ অনুমান করা নগণ্য সুতরাং ড্রপকে উপেক্ষা করা প্রাথমিক কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর নির্ধারণ করে যখন সেকেন্ডারি কারেন্ট 085 ল্যাগিং এর পাওয়ার ফ্যাক্টরে 100 অ্যাম্পিয়ার হয় সুতরাং এই সমস্যা সুতরাং এখন আমরা জানি I2 N1 I2 N2 এখন সমস্ত সূত্র এবং I2 এর কাছে পরিচিত 085 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ 100 অ্যাম্পিয়ার তাই I2 N2 এবং I2 সমস্ত ডেটা দেওয়া হয়েছে সুতরাং I2 কম্পিউট 40 অ্যাম্পিয়ার এবং এটি 085 পিছিয়ে যা একটি I2 এখন সেকেন্ডারি সাইড পাওয়ার ফ্যাক্টর হল পাওয়ার ফ্যাক্টর হল 085 সুতরাং ∅ 2 318 ডিগ্রী সুতরাং এটিকে সেকেন্ডারি সাইড পাওয়ার ফ্যাক্টর বলে যেটি দেওয়া হয়েছে এটি যে সমস্যাটি দেওয়া হয় যখন সেকেন্ডারি কারেন্ট 085 ল্যাগিং এর পাওয়ার ফ্যাক্টরে শত অ্যাম্পিয়ার হয় এখন I0 দেওয়া হয়েছে 5 অ্যাম্পিয়ার এবং cos ∅ 0 হল 02 দেওয়া হয়েছে সুতরাং ∅ 0 785 ডিগ্রি এখন যদি ফেজার ডায়াগ্রামটি আঁকুন যেটি একটি রেফারেন্স হিসাবে ∅ এবং এটি V1 এই হল I1 I1 I0 I2 এবং এবং এই I2 এবং I2 এবং I2 অ্যান্টি ফেজে আছে আমি বলেছিলাম যে কেন এটি I2 এবং এটি I2 তো এই দেখুন এইটা কি কল কার্সার এবং এটা বানাচ্ছে এটা হল I2 এবং এই I1 I0 এই জিনিস এবং এই ∅ 0 কোণ ∅ 0 দেওয়া হল সেটা হল 785 ডিগ্রি তাহলে এর মানে হল I1 cos ∅ 1 যেটা হল এই হল I1 এবং এটাকে বলে যে cos ∅ 1 হল এই OA সেই OA আসলে OB BA আমি এখানে লিখছি না এটা বোধগম্য শুধু এই y অক্ষের উল্লম্ব অক্ষের উপর কি কল V1 তাই OB BA বলে এটিকে অভিক্ষেপ করুন একইভাবে এই দিকটি হল I1 sin ∅ 1 মূলত I1 psi ∅ 1 OD যা কিছুই নয় OC CD সুতরাং সমস্ত কোণ চিহ্নিত করা হয় এবং কারেন্টগুলিও গণনা করা হয় সুতরাং এটিকে I1 cos ∅ 1 I2 cos 318 ডিগ্রি I0 cos ∅ 0 বানাতে পারি যাই হোক না কেন তাই I1 cos ∅ 1 আসছে আসলে 35 সুতরাং যদি এটি তৈরি করে তবে এই AB আসলে কিছুই নয় তবে এই উপাদানটি শুধু এটা একটু করুন এটা খুব সহজ পেতে হবে কিন্তু সবকিছু আমি জন্য চিহ্নিত করা হয় এবং একইভাবে I1 sin ∅ 1 I0 sin ∅ 0 I2 sin হল 318 ডিগ্রি I1 sin ∅ 1 2598 পাবে সুতরাং এই I1 cos ∅ 1 I1 sin ∅ 1 2 এবং এটি যোগ করুন যদি তা করেন তবে I1 436 অ্যাম্পিয়ার পাবেন কারণ sin 2 ∅ 1 cos ∅ 1 1 আর এই I1 কে ভাগ করলে cos ∅ 1 এবং I1 sin ∅ 1 I1 sin ∅ 1 I1 cos ∅ 1 পাবে এটাকে ভাগ করে ∅ 1 পাবে ট্যান ∅ 1 কিছু তাই ∅ 1 366 ডিগ্রি সুতরাং cos ∅ 1 আসবে যা 08 সুতরাং এই উত্তর আরেকটি হল একটি 2200 220 ভোল্ট প্রাইমারি সাইড এই ভোল্ট সেকেন্ডারি সাইড এই ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ 50 হার্টজ ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হল resistanceE125 Ω এবং উচ্চ ভোল্টেজ ওয়াইন্ডিং এ 4 Ω এর বিক্রিয়া এবং 004 Ω রোধ এবং 015 Ω বিক্রিয়া লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে এটি প্রাথমিক দিকটি এত বেশি এবং গৌণ দিকটি এতটুকু দেওয়া হয় সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স ও রিঅ্যাক্টেন্স নির্ণয় করতে হবে লো ভোল্টেজ সাইডের হাই ভোল্টেজ সাইডের রূপে b ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স ও রিঅ্যাক্টেন্স হাই ভোল্টেজ সাইডের লো ভোল্টেজ সাইডের রূপে উভয় দিকেরই নির্ণয় করতে হবে সুতরাং R1 দেওয়া হল R2 দেওয়া হল X1 দেওয়া হল X2 দেওয়া হল X2 দেওয়া হল প্রাথমিক দিকের জন্য R1 X1 দ্বিতীয় দিকের জন্য R2 X2 K কে N1 N2 V1 V2 এতটা 10 দেওয়া হয়েছে সুতরাং R2 যা কল প্রাইমারি সাইড R2 এর জন্য উল্লেখ করা হয়েছে সেটি হবে K 2 R2 যা 4 Ω সমস্ত ডেটা রাখবে এবং X2 হবে K 2 X2 সুতরাং 10 2 05 15 Ω অতএব উচ্চ ভোল্টেজ সাইডের পরিপ্রেক্ষিতে যা একটি প্রাইমারি ওয়াইন্ডিং হাই ভোল্টেজ মানে এখানে প্রাইমারি সাইড যেভাবে আমরা তৈরি করেছি এখানে প্রাইমারি সাইড হল হাই ভোল্টেজ সাইড এখানে হাই ভোল্টেজ সাইড ঠিক এই সাইডটি প্রাইমারি সাইড তৈরি করে তাই হাই ভোল্টেজ সাইড সুতরাং এই ক্ষেত্রে RE1 কে R1 R2 যোগ করলে 552 Ω পাওয়া যাবে একইভাবে XE1 হবে X1 X2 অ্যাড পাবেন 19 Ω এখন B অংশকে সেকেন্ডারি পাশ উল্লেখ করা হয় এই ক্ষেত্রে এটি ভাগ করা হবে যে R1 হবে কারণ R1 X1 কে R2 X2 নয় সেকেন্ডারি সাইডে রুপান্তর করতে হবে R2 X2 সেকেন্ডারি সাইড বাকি থাকবে সব প্রাথমিক সাইডে সেকেন্ডারি সাইড ট্রান্সফর্ম করে হাই ভোল্টেজ সাইড আছে কম ভোল্টেজ দিক নিচ্ছে সুতরাং সেই সময়ে উচ্চ উচ্চ ভোল্টেজ সাইড রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সকে ভাগ করতে হবে K 2 তাই R1 K 2 সুতরাং এটি 125 overR10 2 0125 Ω এবং X1 হবে X1 হবে X1 K 2 এটি 1004 Ω সুতরাং লো ভোল্টেজ সাইডের পরিপ্রেক্ষিতে এখন এটি সেকেন্ডারি সাইড এটি হল RE2 R2 R1 যোগ করুন এটি 00525 Ω এবং X2 যোগ করলে পাওয়া যাবে 019 Ω কিন্তু একটা জিনিস এখানে দেখুন এটা হল 525 Ω এটা হল 19 Ω এবং সেকেন্ডারি সাইড হল 00525 Ω এবং যদি পুরো জিনিসটাকে প্রাইমারীতে what কলকে প্রাইমারি সাইডে আনতে চান তাহলে এই 100 10 2 কে গুন করলে সেটা হবে 525 Ω হতে হবে এবং এটিকে 10 2 গুণ করলে 100 পাওয়া যাবে 19 Ω বা উল্টোটা সেখান থেকে হিসাব সঠিক কি না তা পরীক্ষা করা যাবে